ষষ্ঠ সপ্তাহের পঞ্চম ক্লাস শুরু করা যাক শেষ ক্লাসে আমরা ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং আমরা যদি আবার সেই ক্লাসে ফিরে যাই তাহলে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমি তোমাদের বলেছিলাম এসব কিছুই 1995 থেকে 2000 সালের মধ্যে অ্যাডাল্ট হিপোক্যাম্পাল নিউরনের উপর কাজ করে অর্জন করা হয়েছে এরপর 2000 থেকে 2003 সাল পর্যন্ত এই সমস্ত টেকনোলজিগুলোকে স্পাইনাল কর্ড নিউরনের ক্ষেত্রে ব্যবহার করা হতো এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে আশির দশকে ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশনের সাহায্যে এমব্রায়োনিক মোটর নিউরনকে পৃথকীকৃত করা হতো সেক্ষেত্রেও একই যুক্তি প্রযোজ্য হতো কারণ যদি তোমরা এমব্রায়োনিক মোটর নিউরনের স্পাইনাল কর্ডকে লক্ষ্য করো তাহলে যে পদ্ধতিতে এই কোষগুলোকে পৃথকীকৃত করা হয় যদি তোমরা স্পাইনাল কর্ডকে লক্ষ্য করো তাহলে এমব্রায়োনিক এবং অ্যাডাল্ট উভয় ক্ষেত্রেই স্পাইনাল কর্ড অনেকটা এই ধরনের হয় প্রাণীটিকে যখন তোমরা উপর থেকে দেখবে তখন তোমরা ডর্সাল ভিউ পাবে এবং যখন তোমরা প্রাণীটিকে নিচ থেকে দেখবে তখন তোমরা ভেন্ট্রাল ভিউ পাবে এখন এই প্রাণীটির ক্ষেত্রে বা ধরা যাক মানুষের ক্ষেত্রে তোমরা যদি স্পাইনাল কর্ডকে এই দিক থেকে লক্ষ্য করো অর্থাৎ যদি তোমরা ভিসেরা উন্মুক্ত করে স্পাইনাল কর্ডকে লক্ষ্য করো তাহলে তোমরা স্পাইনাল কর্ডের ভেন্ট্রাল দিকটি পর্যবেক্ষণ করতে পারবে অন্যদিকে যদি তোমরা পিছনের দিক থেকে স্পাইনাল কর্ডকে লক্ষ্য করো তাহলে তোমরা স্পাইনাল কর্ডের ডর্সাল দিকটি পর্যবেক্ষণ করতে পারবে এই কনসেপ্টটাকে মনে রেখে দাও এই ব্যাপারটা অত্যন্ত মজাদার অনেকটা কাগজ ভাঁজ করার মতো যেই জায়গায় আমি রেখা টানছি তোমরা সেই জায়গায় কাগজটাকে ভাঁজ করে দাও ভাঁজ করার পর তুমি অনেকটা এই ধরনের জিনিস পাবে তাহলে এটা হলো কাগজটার মাঝখানের অংশ এটা হলো এক পাশ আর এটা হলো অপর পাশ অর্থাৎ এই দুই পাশ বাইরের দিকে ভাঁজ করা অবস্থায় থাকে অন্যভাবে বলতে গেলে যদি তোমরা ভেন্ট্রাল দিক বরাবর আমাকে লক্ষ্য করো এবং আমি যদি এই কাগজের মতো করে থাকতে চেষ্টা করি তাহলে অনেকটা এইরকমের হবে তোমরা যদি দুপাশে আমার হাতের দিকে লক্ষ্য করো তাহলে এই অংশটা যেখানে আমার হাতদুটো রয়েছে অর্থাৎ এটা হলো লাল অংশটি তাহলে এটা এবং এটা হলো লাল অংশ এই দুই অংশকে তোমরা আমার হাতের মাধ্যমে দেখতে পাচ্ছো এবং এই নীল রং দ্বারা চিহ্নিত অংশটি এইভাবে ভাঁজ হচ্ছে দেখে মনে হয় এই নীল অংশটা যেন উপরের দিকে রয়েছে তাহলে স্পাইনাল কর্ডের ক্ষেত্রে অনেকটা একই ধরনের গঠন লক্ষ্য করা যায় এটি এই একই ভাবে বেঁকছে এবং আমি এখন সেই নীল অংশটিকে চিহ্নিত করছি তাহলে এখন যদি তোমরা মোটর নিউরনকে কালচার করতে চাও তাহলে তোমাদেরকে স্পাইনাল কর্ড মোটর নিউরনের অবস্থান সম্পর্কে জানতে হবে স্পাইনাল কর্ড মোটর নিউরনগুলো এই জায়গায় অবস্থান করে যাকে আমরা ভেন্ট্রাল হর্ন নামে অভিহিত করে থাকি এই মোটর নিউরনগুলো দুই ধরনের হয় আলফা এবং গামা প্রাথমিক অবস্থায় অর্থাৎ এমব্রায়োনিক ফেজে এই ডিফারেন্সিয়েশন ঘটে না সাধারণত অ্যাডাল্টদের ক্ষেত্রে এই ডিফারেন্সিয়েশন লক্ষ্য করা যায় আলফাগুলোর আকার বড় হয় এবং গামাগুলির আকার ছোট হয় এই আলফা এবং গামা ছাড়াও অন্যান্য বিভিন্ন ধরনের কোষও এখানে উপস্থিত থাকে যেগুলি হলো অলিগো বা অলিগো ডেনড্রোসাইট রিসাইডিং মাইক্রোগ্লিয়া অ্যাস্ট্রোসাইটস এবং এছাড়াও মাঝখানে সেন্ট্রাল ক্যানাল বরাবর প্রচুর সংখ্যক স্টেম সেল অবস্থান করে এখন তোমরা যদি মনে রেখে থাকো এক্ষেত্রে একই সমস্যা দেখা যায় শুধুমাত্র ব্যতিক্রম হলো এক্ষেত্রে আমি অ্যাডাল্ট হিপোক্যাম্পাল নিউরন নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি না তাহলে এটা হলো এমব্রায়োনিক মোটর নিউরন কালচার এর মধ্যে আলফা মোটর নিউরন গামা মোটর নিউরন অর্থাৎ খুব ছোট নিউরন অলিগো রিসাইডিং মাইক্রোগ্লিয়া অ্যাস্ট্রোসাইটস ইত্যাদি উপস্থিত রয়েছে এবং যে পদ্ধতি অনুসরণ করা হয় বা যে পদ্ধতি অনুসরণ করা হতো তা হলো সেই একই পদ্ধতি এবং এটা হলো একদম প্রথম পেপার যদি আমি পেপারটি খুঁজে পাই তাহলে অবশ্যই সবাইকে পাঠিয়ে দেব এঁরা একটা ডেনসিটি গ্রেডিয়েন্ট কলাম তৈরি করেছিল এবং সেই ডেনসিটি গ্রেডিয়েন্ট কলামে তাঁরা এই কোষগুলোকে আলাদা করেছিল কিন্তু এই কাজ করবার আগে প্রথমে তোমাদেরকে এমব্রায়োটিকে নিতে হবে এবং শুধুমাত্র এই অংশটির ব্যবচ্ছেদ করতে হবে এই ভেন্ট্রাল হর্ণ অংশটিকে ব্যবচ্ছেদ করবার পর ভেন্ট্রাল হর্ণে থাকা কোষগুলোকে ডিসোসিয়েট করতে হবে এবং কোষগুলোকে ডেনসিটি গ্রেডিয়েন্ট কলাম ব্যবহার করে আলাদা করতে হবে এই কোষগুলোকে আলাদা করার পর তুমি অনেকটা এই ধরনের জিনিস পাবে ডেনসিটি গ্রেডিয়েন্ট কলামে মোটর নিউরনগুলো অর্থাৎ সবথেকে বড় আকারের কোষগুলো খুব সুন্দর একটা স্তর তৈরি করবে তোমরা যদি খুব দক্ষ হও তাহলে একটা পাতলা স্তর দেখতে পাবে যাতে বিশুদ্ধ মোটর নিউরনগুলো থাকবে এবং যদি আমি সঠিকভাবে মনে রেখে থাকি তাহলে এক্ষেত্রে সুক্রোজ এবং নাইকোডেঞ্জ দুটোই ব্যবহার করা হয় এছাড়াও ডেনসিটি পরিমাপ করার জন্য নির্দিষ্ট কিছু যন্ত্র রয়েছে আমি তোমাদেরকে কিছু পেপার দেবো যেগুলো থেকে তোমরা কি ধরনের যন্ত্র এই ধরনের ডেনসিটি গ্রেডিয়েন্ট কলাম তৈরিতে ব্যবহৃত হয় সেই সম্পর্কে জানতে পারবে এই বিশুদ্ধ মোটর নিউরনগুলো হলো এমব্রায়োনিক মোটর নিউরন সংক্ষেপে EMN এই এমব্রায়োনিক মোটর নিউরনের সাহায্যে মোটর নিউরন ডিসঅর্ডারগুলো সম্পর্কে জানা সম্ভব হয় এবং অবশ্যই ডেনসিটি গ্রেডিয়েন্ট পদ্ধতিকে কাজে লাগানো হয় কিন্তু এই পদ্ধতির কিছুটা অগ্রগতি ঘটেছে আমি তোমাদের সাথে এখন সেই বিষয়েই আলোচনা করতে চলেছি সেই অগ্রগতি হলো কোষগুলোর ইমিউনো সেপারেশন তবে প্রথমে মূল ধারণাটি বুঝতে চেষ্টা করা যাক একটা কোষ হলো একটা ডায়নামিক সিস্টেম এর উপরিভাগে অসংখ্য বিভিন্ন ধরনের রিসেপ্টর থাকে এবং এই বিভিন্ন ধরনের রিসেপ্টরগুলির দ্বারাই কোষগুলোকে আলাদা করে চেনা যায় এখন উদাহরণ হিসেবে ধরা যাক কোষগুলোর ডেভেলপমেন্ট বা ক্রমবিকাশের সময় যদি তোমরা জেনে থাকো যে একটা নির্দিষ্ট সময়ে x বা y কোষ তার উপরিভাগে একটা নির্দিষ্ট ধরনের রিসেপ্টরকে এক্সপ্রেস করবে এবং তোমাদের কাছে যদি এমন কোনো টেকনোলজি থাকে যার সাহায্যে তোমরা ওই রিসেপ্টরগুলোর সাপেক্ষে অ্যান্টিবডির বৃদ্ধি ঘটাতে পারো তাহলে বিভিন্ন ধরনের কোষের মধ্যেও তোমরা ওই নির্দিষ্ট কোষটিকে পৃথক করতে সক্ষম হবে আমি এই ঘটনাটিকে এঁকে দেখাচ্ছি এতে বুঝতে আরও সুবিধা হবে উদাহরণ হিসেবে ধরা যাক আমার কাছে এই একই আকারের কোষগুলো রয়েছে কিন্তু আমি জানি যে এগুলো আলাদা আলাদা ধরনের কোষ আমি জানি যে এই কোষগুলোতে এই ধরনের রিসেপ্টরগুলো রয়েছে আমি এগুলোকে রং দিয়ে চিহ্নিত করে দেখাচ্ছি এতে বুঝতে সুবিধা হবে এগুলো হলো এক্সটার্নাল রিসেপ্টর তাহলে আমরা সবুজ রঙের নীল রঙের ইত্যাদি দেখতে পাচ্ছি এখন আমি একটা পরিস্থিতির বর্ণনা করছি আমি তোমাদেরকে বললাম যে আমাকে সবুজ রঙের কোষগুলো দাও এবং আমি বিশ্বাস করি যে এই সবুজ রঙের কোষগুলো হলো মোটর নিউরন এবং এদের ক্রমবিকাশ একটা অত্যন্ত ইউনিক ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে তাহলে ধরা যাক আমি জানি E14 এ মোটর নিউরন এই রিসেপ্টর এক্সপ্রেস করে কিন্তু E16 বা E17 এ আবার আমরা এক ধরনের সংমিশ্রণ পেতে চলেছি অর্থাৎ আমি জানি যে এটা সেই নির্দিষ্ট জোন যেখানে একটা অত্যন্ত ইউনিক পরিস্থিতি রয়েছে অর্থাৎ এই মোটর নিউরনগুলো কেবলমাত্র একটা নির্দিষ্ট রিসেপ্টর এক্সপ্রেস করতে চলেছে এবং সেই জন্যই আমি সবসময় বলি যদি তোমরা খুব ভালো সেল কালচারিস্ট হতে চাও তাহলে তোমাদের উচিত তোমরা কতটা অগ্রসর হচ্ছো তার একটা হিসাব রেখে চলা তোমরা যদি ডেভলপমেন্টের ব্যাপারটি বুঝতে পারো বা যদি ঘটে চলা বিভিন্ন ধরনের ডেভলপমেন্টগুলোর একটা হিসাব রাখতে পারো তাহলে তা বিচক্ষণতার সাথে বিভিন্ন সিদ্ধান্ত নিতে তোমাদের সাহায্য করবে E14 এর কাছাকাছি সময়ে বেশিরভাগ মোটর নিউরন অত্যন্ত ইউনিক রিসেপ্টর এক্সপ্রেস করে এখন কিভাবে এই মোটর নিউরনগুলোকে আলাদা করা হলো তা নিয়ে আমি আলোচনা করব তারা যে কাজ করেছিল তা খুবই মজাদার একই সাথে কিছু ব্যক্তি আগে থেকেই আমি যে অংশটিকে গোল করে চিহ্নিত করেছি সেই অংশের সাপেক্ষে অর্থাৎ আগে থেকেই পরিচিত x y z রিসেপ্টরের এক্সট্রা সেলুলার ডোমেনের সাপেক্ষে অ্যান্টিবডি তৈরি করেছিল এখন কেউ একটা অত্যন্ত বুদ্ধিমান জিনিস করেছিল যা তোমাদের খুব পছন্দ হবে এবং আমি তোমাদের পেপারটা পাঠিয়ে দেবো তাহলে তোমরা বুঝতে পারবে তারা ঠিক কি করেছিল তারা এই অ্যান্টিবডিগুলোকে নিয়েছিল অর্থাৎ তারা এই অ্যান্টিবডিগুলো সম্পর্কে জানতো এখন একটা ডিস রয়েছে ধরা যাক আমি এই রং দিয়ে অ্যান্টিবডিগুলোকে লেবেল করে দিচ্ছি তারা অ্যান্টিবডি দিয়ে ডিসটিকে কোট করে দিয়েছিল অর্থাৎ এখন ডিসগুলো অ্যান্টিবডি দিয়ে কোট করা অবস্থায় রয়েছে এরপর তোমরা কি করবে তোমরা এই কোষের মিশ্রণটি নাও এবং এই কোষের মিশ্রনটিকে এর উপরে ঢেলে দাও এর ফলে কি ঘটবে যদি কোষগুলোতে এই নির্দিষ্ট অ্যান্টিবডিগুলোর সাপেক্ষে রিসেপ্টর উপস্থিত থাকে তাহলে কোষগুলো অ্যান্টিবডিগুলোর সাথে আবদ্ধ হয়ে পড়বে এবং আবদ্ধ হওয়ার জন্য কোনো অ্যান্টিবডি না থাকায় বাকি কোষগুলো অর্থাৎ এই লাল নীল গোলাপী কোষগুলো সরে যাবে এটি হলো ইমিউনো সেপারেশনের মূল ভিত্তি এটা খুবই সহজ কনসেপ্ট কিন্তু এই ধারণাটিকে তোমাদের বুঝতে হবে সেই জন্যই আমি একে বিভিন্ন রং দিয়ে এঁকেছি কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে যে তোমরা যে ধরনের কোষ নিয়ে কাজ করতে চাইছো সেই ধরনের কোষগুলি ওই নির্দিষ্ট অ্যান্টিবডি এক্সপ্রেস করে কিনা এবং মোটর নিউরন বায়োলজির ক্ষেত্রে কিছু অত্যন্ত স্মার্ট পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আমি তোমাদেরকে সেই ইউনিক পেপারগুলো দেব যে পেপারগুলো এই ফিল্ডটির অগ্রসর হওয়ার পথকে চ্যালেঞ্জ জানিয়েছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে যেমন আশির দশক বা তারও আগে সেন্ট্রাল মিসৌরিতে জনসন নামে এক ব্যক্তি আবিষ্কার করে যে E14 মোটর নিউরন একটা নির্দিষ্ট এক্সট্রা সেলুলার রিসেপ্টর এক্সপ্রেস করে এছাড়াও তারও আগে এক ব্যক্তি যার নাম আমি মনে করতে পারছি না সে এক সম্পূর্ণ ভিন্ন কারণে এর এক্সট্রা সেলুলার ডোমেনের সাপেক্ষে একটা অ্যান্টিবডি তৈরি করে এবং এরপর একজন তৃতীয় ব্যক্তি যার এই দুটি সম্পর্কে ধারণা ছিল সে এই ধরনের একটা পরীক্ষা করলো এবং সমস্ত মোটর নিউরনগুলোকে বাকি সব কিছু থেকে আলাদা করে ফেলল করতে পারো এটি অর্জন করার জন্য তোমাদেরকে কোষগুলোকে ডিসের মধ্যে রেখে দিতে হবে এবং 30 মিনিট পর তোমরা ট্যাপ শুরু করো এরফলে কোষগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে এছাড়াও তোমরা অতিরিক্ত পরিমাণ অ্যান্টিবডি যোগ করতে পারো যেগুলো রিসেপ্টরগুলোর সাথে প্রতিযোগিতামূলকভাবে আবদ্ধ হবে এবং এরফলে কোষগুলোকে অপসারিত করে দেবে তোমরা এই কোষগুলোকে একটা সেন্ট্রিফিউজ টিউবে বাফার মিডিয়ামের মধ্যে সংগ্রহ করতে পারো এবং স্পিন করার মাধ্যমে একটা বিশুদ্ধ পপুলেশন পেতে পারো সুতরাং এটাই হলো মোটর নিউরনের ইমিউনো সেপারেশনের মূল ভিত্তি এখন ভাবো কোথা থেকে আমরা শুরু করেছিলাম তাহলে প্রথমে এর জন্য কোন কোন জিনিসের প্রয়োজন স্টেপ ওয়ান হলো এর জন্য সুষ্ঠুভাবে ব্যবচ্ছেদ করার দক্ষতার প্রয়োজন এরপর এনজাইমেটিক ডিশোসিয়েশন এবং তারপর ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশনের প্রয়োজন এখানে D হলো ডেনসিটি এবং G হলো গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন এরপর তোমরা ইমিউনো সেপারেশন সম্পাদন করতে পারো এই বিভিন্ন ধাপগুলো সম্পন্ন করার মাধ্যমে তোমরা তোমাদের পছন্দসই কোষের একটা বিশুদ্ধ পপুলেশন পেতে সক্ষম হবে সুতরাং এই ভাবেই তোমরা এই অত্যন্ত আকর্ষণীয় ফিল্ডটিকে অর্জন করতে পারো এখন তোমরা পঞ্চম সপ্তাহের শেষ লেকচারে ফিরে যাও তোমরা নিজেদেরকে এখন অনেকটাই দক্ষ বলে মনে করবে যেকোনো পরিস্থিতিতেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমাদের বিভিন্ন ধরনের টেকনিক ব্যবহার করতে পারা উচিত শেষ লেকচারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আমার উল্লেখ করা উচিত তাহলে এই পুরো ব্যাপারটি ভীষণভাবে সময়ের উপর নির্ভরশীল যদি এটি একটি E14 স্পাইনাল কর্ড না হয় তাহলে তোমরা এই প্যাটার্ন দেখতে পাবে না E15 থেকে এই পুরো ব্যাপারটি বদলে যায় সেজন্যেই আমি তোমাদের বলেছি যে তোমাদেরকে ডেভেলপমেন্টাল বায়োলজি সম্পর্কে বুঝতে হবে বা অন্ততপক্ষে কি ধরনের ক্রমবিকাশ ঘটে চলেছে তার একটা হিসেব তোমাদেরকে রাখতে হবে যাতে তোমরা বিভিন্ন জিনিসকে আলাদা করতে পারো অর্থাৎ এই অ্যান্টিবডি বা এই নির্দিষ্ট রিসেপ্টর সেখানে উপস্থিত থাকবে এবং আমি এগুলো নিয়ে কাজ করতে পারি ডেনসিটি গ্রেডিয়েন্ট এবং ইমিউনো সেপারেশনের সাথে আমি এই লেকচার শেষ করছি পরবর্তী সপ্তাহে আমাদের লক্ষ্য হলো দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক কালচার সম্পর্কে জানা বিশেষ করে নিউরনের ক্ষেত্রে এই ব্যাপারগুলিকে আলোচনা করা যা তোমাদেরকে এই পুরো ফিল্ডটি কোন পথে চলছে সেই সম্পর্কে বুঝতে সাহায্য করবে